হ্যালো সবাইকেI NPTEL ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স এএ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছিI আমরা এখন module 3 এবং 30 নম্বর lectureএ আছিI আজকের আলোচনা হবে অর্থগ্রফিক প্রজেকশন নিয়েI তো এই অর্থগ্রফিক প্রজেকশন আমরা আলোচনা করেছি গত lectureএর points এবং pointএর projection নিয়েI প্রথমেই যে প্রশ্ন টা উঠে আসে আমরা কিভাবে projection draw করব যেকোনো object এর বিশেষ করে একটা point এরI এজন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা যেকোনো object হতে পারে হতে পারে একটা camera হতে পারে একটা কলম পেন্সিল অথবা এমনকি গাড়িও অর্থাৎ প্রত্যেকটা point কোন surface এর ক্ষেত্রে আমরা সেটাকে একটা reference planeএর ওপর project করবI তো আমাদের প্রয়োজন একটা object এরI জরুরী একটা গাড়ি এবার একজন পর্যবেক্ষকের প্রয়োজনI যে পর্যবেক্ষক reference planeএর perpendicular direction এ থেকে observation করবেI এটা যদি গাড়ি হয়ে থাকে এই গাড়িটার যে কোন বিন্দু আমরা এই reference planeএ project করবI একইভাবে আমরা উপরের এবং নিচের planeএ project করবI তারমানে প্রথম হচ্ছে object

থাকবে অর্থাৎ আমরা 2 dimensional framework এর ক্ষেত্রে 90° ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে horizontal planeএ তার projection পাবI এই' ওয়ালা বিষয়টা আমরা এই জায়গায় কোথাও vertical planeএ দেখবI A এর projection horizontal planeএর ওপর একদম ঠিক o তেই map হবেI তারমানে horizontal planeএর উপর এর project এর দৈর্ঘ্য 0 আর vertical plane এর উপর এ এই দৈর্ঘ্য টা হবে oa'I এবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি এই A pointটা exactly horizontal plane এর উপরে থাকে এবং vertical planeএর ভার্টিক্যাল সামনে থাকে তখন কি হবে এখানে এই A point রয়েছে horizontal plane এবং vertical plane থেকে সামনেI আমরা যদি প্রথমেই এর projection vertical planeএর উপর করতে চাই I এটা এখানে মূলবিন্দু o এবং এটাকে আমরা বলছিa'I এখন এই capitalA horizontal plane এর উপর আমাদের এই দূরত্বটা দেবেI এখন যদি এটাকে আমরা flip পরি এবং এই plane horizontal planeকে 90° ঘড়ির কাটার দিকে ঘোরে আমরা এই vertical plane পাবো এভাবে আর এই horizontal plane 90° ঘোরানোর পর এই জায়গায় এসে এই মূল্য বিন্দুতে project হবেI অর্থাৎ a' এখানে মূলবিন্দু আর XY planeএর উপর থাকবেI X Y axis vertical এবং horizontal plane কেই intersect করেI তো এই XY ওপরেই আমরা a' পাব মুলো বিন্দুতে এবং এই oa হবে একটা দৈর্ঘ্যI Horizontal planeএর উপর এই oa দৈর্ঘ্য true length I এবার আমরা যদি summarize করতে চাই এই pointকে বিভিন্ন প্লেনের উপর কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা লক্ষ্য করে দেখব যদি একটা point vertical planeএর সামনে থাকে এবং horizontal planeএর উপরে থাকে আমরা vertical planeএ oa' দৈর্ঘ্য পাব আর horizontal planeএ পাব oaI যদি আমরা side থেকে project করতে চাই আমরা কি একই configuration পাব